আমরা এর আগে দুটি সূত্র নিয়ে আলোচনা করেছি র্যালে জীন্স সূত্র Rayleigh Jean's formula ও ওয়েইনের সূত্র Wien's formula যা দেয় বিকিরণ ঘনত্ব এটি বলে u 8π2kTc3 আর এটি বলে u α3e βνkT সঠিক সূত্রটি হয়ত এদের মাঝে কোথাও আছে কারণ পরীক্ষামূলক বক্ররেখাটি কে এই দুই সূত্র দিয়ে ফিট করালে দুটিই কোন না কোন অংশে তার সঙ্গে মেলে না এই সমস্যার সমাধান হবে যদি u র গঠন এইরূপ হয় 8π2Eνc3 এটিই সঠিক সূত্র এই সূত্রটি আহরণ করতে একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হয় র্যালে জীন্সের সূত্র Rayleigh Jean's formula অনুযায়ী E হল k T আর ওয়েইনের সূত্র Wien's formula অনুযায়ী E νe βνkT এর সমানুপাতিক আর সত্য এদের মাঝে কোথাও আছে এই সমস্যার সমাধান করা যায় কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে যা বলে একটি দোলকের শক্তির বণ্টন অবিচ্ছিন্ন হতে পারেনা তার শক্তি শুধুমাত্র h এর এককে হতে পারে এই h টি একটি ধ্রুবক তাই কোন দোলকের শক্তি যার কম্পাঙ্ক হল নিউ হবে 0 h 2 h 3 h ইত্যাদি কিন্তু ক্লাসিকাল তত্ত্বের মত অবিচ্ছিন্ন হবেনা সেখানে শক্তি অবিচ্ছিন্ন ভাবে বণ্টিত থাকতে পারত এখানে কিন্তু তা সম্ভব নয় এবার দেখা যাক সঠিক সূত্র পেতে এটি আমাদের কিভাবে সাহায্য করে বা বিকিরণের বর্ণালী ঘনত্ব বণ্টনের জন্য প্ল্যাঙ্কের সূত্র Planks' formula পেতে কি ভাবে সাহায্য করে ধরে নিই একটি দোলকের শক্তি হল n h যা সমানুপাতিক হল e nhνkT এর সম্ভাব্যতা এর সঙ্গেই সমানুপাতিক তাহলে সম্ভাব্যতা হবে e nhνkTn0e nhνkT শক্তির মান কিন্তু 0 থেকে শুরু করে বাড়তে পারে অসীম অবধি তাহলে এই হল সম্ভাব্যতা কারণ এটি সমানুপাতিক e nhνkT এর আমি এর সাহায্যে এটি নরমালাইজ করেছি তোমরা জানো যে যে কোন ঘটনার মোট সম্ভাব্যতা এক হয় এটি কোন শক্তি তাই না তো এই হল সম্ভাব্যতা যার সমান আমি লিখছি e nhνkT1 e hνkT তাহলে গড় শক্তি E হবে n0nhνe nhνkT1 e hνkT একে আমি এবারে লিখব 11 e hνkTn0nhνe nhνkT আর এবার এর মান কষে দেখব চল করে দেখি n0nhνe nhνkT এর মান গণনা করতে আমি লিখব β1kT অর্থাৎ এটি হবে n0nhνe βnhν যেখানে β1kT কিন্তু এটি ddβn0e βnhνএই ভাবেও লেখা যায় এই যোগফলটি আমরা কিছুক্ষন আগেই হিসেব করেছিলাম তাই এটি হয়ে যায় ddβ11 e βhν এবার এই শক্তিও আমরা গণনা করতে চাই কম্পাঙ্ক এর দোলকের গড় শক্তি এবার ধরে নিই দোলকটির শক্তি হল nhν তাহলে বোলজম্যানের সূত্র Boltzmann's law অনুযায়ী দোলকটির শক্তি nhν হওয়ার সম্ভাব্যতা সমানুপাতিক হবে e nhνkT এর যেখানে T হল তাপমাত্রা আর তাই সম্ভাব্যতা হবে e nhνkTn0e nhνkT আমরা সম্পূর্ণ রাশিটি কে নরমালাইজ করেছি ঠিক আছে এবার n0e nhνkT11 e hνkT সমান হয় ehνkTehνkT 1 তাহলে এটি আমাদের হিসেব করা হয়ে গেল সেক্ষেত্রে গড় শক্তি E সমান হবে n0nhν×শক্তি nhν হওয়ার সম্ভাব্যতা তাই আমি শক্তি nhν হওয়ার সম্ভাব্যতা দিয়ে গুন করে সবার যোগফল হিসেব করলাম আর পেলাম n0nhνe nhνkTn0e nhνkT এবার এর গণনা করে নিই তা করতে আমি একটি কৌশলের সাহায্য নেব n0nhνe nhνkT কে আমি লিখব n0nhνe βnhν যেখানে β1kT আর তা লেখা যাবে ddβ∑e βnhν যার হিসেব আমরা আগেই করেছিলাম তার সমান হল ddβ11 e βhν আর তাকে লেখা যায় 11 e βhν2e βhνhν ঠিক আছে তাহলে এখানে পেলাম e hνkThν 1 e hνkT2 অতএব Ee hνkThν 1 e hνkT21 e hνkT সমান e hνkThν 1 e hνkT যার সমান আবার hν ehνkT 1 তাহলে আমরা কোয়ান্টাম তত্ত্ব ও বোলজম্যানের সম্ভাব্যতা ব্যবহার করে পেলাম যে দোলকের গড় শক্তি হল hν ehνkT 1 আর তাই u সমান হবে 8π2c3hν ehνkT 1 লক্ষ্য করো প্রথমত u র গঠন এইরূপ 3f আর দ্বিতীয়ত যদি T→ ∞ অর্থাৎ দীর্ঘ্য বা খুব ছোট হলে ehνkT 1 কে ধরে নেওয়া যায় ehνkT আর u হয়ে যায় 8πh3c3e hνkT যা ওয়েইনের সূত্র Wien's formula ছাড়া কিছুই না আর যদি T→ 0 অর্থাৎ খুব ছোট তখন ehνkT→1hνkT হিসেবে লেখা যায় আর u হয়ে যায় 8π2c3kT যা র্যালে জীন্স সূত্র ছাড়া কিছু না অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আহরিত সূত্র সঠিক লিমিটে ওয়েইনের সূত্র Wien's formula ও র্যালে জীন্স সূত্রে Rayleigh Jean's formula পরিণত হয় আর আরো গুরুত্বপূর্ণ কথা হল যে u 8πhν3c31 ehνkT 1 সূত্রটি পরীক্ষামূলক বক্ররেখাটি কে সম্পূর্ণরূপে ফিট করে তাই এই সূত্র কেই আমরা বর্ণালী ঘনত্বের সূত্র বলব যা কোয়ান্টাম তত্ত্বের এই অনুমান টি প্রমাণ করে যে কম্পাঙ্কের কোন দোলকের শক্তি সুধুমাত্র h এর এককেই হতে পারে এবার স্টিফান বোলজম্যান সুত্রের Stefan Boltzmann's law কি হবে আমরা যদি ∫udν ইন্টিগ্রেশান গণনা করতে চাই আমরা লিখি ∫08πhν3c31 ehνkT 1dν ও Tএর পরিবর্তে লিখি x তখন এই ইন্টিগ্রেশানটি হয়ে যায় ∫08πhT3x3c31 ehxkTdx যার সমান হল 8πhT4c3∫0x31 ehxkdx যা T4 এর সমানুপাতিক আর আমরা চাইলে স্টিফান বোলজম্যান গুণাঙ্কটি গণনা করতেই পারি তাই এই অধ্যায়ে আমরা দেখলাম যে শক্তি বণ্টনের সঠিক সূত্র যা কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পাওয়া যায় তা দুই লিমিটে ওয়েইনের সূত্র ও র্যালে জীন্স সূত্রে পরিণত হয় আর তাই এরপর থেকে আমরা ধরে নেব যে দোলকের শক্তি কোয়ান্টাইজড কোয়ান্টাইজেশানের আর কি কি প্রমাণ থাকতে পারে আমরা তা আগামী অধ্যায়ে দেখব এই তত্ত্বটি যে বিকিরণের জন্যও প্রযোজ্য হয় অর্থাৎ বিকিরণ ও কোয়ান্টাইজড আর যান্ত্রিক দোলকের শক্তি ও যে কোয়ান্টাইজড তা দেখব এখনো অবধি কিন্তু আমরা সুধুমাত্র তড়িৎচুম্বকীয় দোলকের কথা বলেছি এমন দোলক বিকিরণ নিঃসরণ করে ও তা কোয়ান্টাইজড হয় এরপরে আমরা দেখব যে যান্ত্রিক দোলকের শক্তি ও কোয়ান্টাইজড আর সেই থেকেই কম তাপমাত্রায় বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপের আচরণ ব্যাখ্যা করা যায় এইভাবেই কোয়ান্টাইজেশানের স্বপক্ষে যুক্তি জোরালো হতে থাকে আর সেখান থেকেই আমরা পরের বিষয়ে যাবো